মৌলিক সুত্রগুলি পরবর্তী অংশ সুতরাং এবার 213 নম্বর উদাহরণ 224 নম্বর চিত্রের সার্কিটটি লক্ষ্য করলে বোঝা যায় যে এখানে আসলে কারেন্ট i i1 i2 i3 এবং ভোল্টেজ v0 এর মান নির্ণয় করতে বলা হয়েছে এই হল কারেন্ট i i1 i2 এবং i3 আর এই হল v0 যা এই 2 Ω রেজিস্টরের ভোল্টেজ ড্রপ এবং এই হল প্রদত্ত সার্কিট এটি একটি সিরিজ প্যারালাল সার্কিট এখানে এটি হল একটি নির্ভরশীল কারেন্ট উৎস যার কারেন্টের মান 05 v0 এই কারেন্টকে বোঝার জন্য ধরা যাক এই কারেন্ট উৎসের কারেন্টের মান ic সুতরাং ic 05 v0 এখানে নির্ভরশীল কারেন্ট উৎসের মান শুধু 05v0 দেখানো হয়েছে আমাদের এই সার্কিটটির সমাধান করতে হবে এবং কারেন্ট i এবং ভোল্টেজ v0 এর মান নির্ণয় করতে হবে এখন আমরা এটি কীভাবে করব এখানে একটি 12 Ω রোধ আছে এবং এই হল 12 Ω রোধ তারপর 2 Ω এখানে এটি 10 Ω এবং এখানে এটি 6 Ω এবং একটি ভোল্টেজ উৎসের ভোল্টেজ হল 100 ভোল্ট এবং একটি নির্ভরশীল কারেন্ট সোর্স আছে যার মান 05 v0 এবং এই ভোল্টেজটি আসলে v0 যা 2 ওহম রোধের ভোল্টেজ ড্রপ এবং এখানে 2টি লুপ রয়েছে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটি হল 1 নম্বর লুপ এবং এটি আরেকটি 2 নম্বর লুপ সুতরাং এই ক্ষেত্রে যা করতে হবে তা হল এই সমাধানগুলি করতে হবে সুতরাং প্রথমে আমরা 1 নম্বর নোডে KCL প্রয়োগ করব ধরুন এখানে 1 নম্বর নোডে KCL প্রয়োগ করা হয়েছে সুতরাং এখানে ইনকামিং কারেন্ট হল শুধু i আর এই কারেন্ট i1 এবং i2 হল আউটগোয়িং কারেন্ট সুতরাং i i1 i2 সুতরাং যদি 1 নম্বর নোডে KCL প্রয়োগ করা হয় তবে আমরা পাই i i1 i2 এটি হল নম্বর সমীকরণ এখন একইভাবে সার্কিটের 2 নম্বর নোডে যান সুতরাং এখানে শুধু বোঝার জন্য আমরা এই নির্ভরশীল কারেন্ট উৎসের কারেন্টকে ic 05 v0 নিয়েছি সুতরাং এখানে যদি 2 নম্বর নোডে KCL প্রয়োগ করা হয় তবে আমরা পাই মূলত 2টি কারেন্ট হল ইনকামিং কারেন্ট অর্থাৎ i1 এবং এই ic আর আউটগোয়িং কারেন্ট হল শুধুমাত্র i3 তার মানে এটি i1 এবং এটি ic 05 v0 সুতরাং 2 নম্বর নোডে KCL প্রয়োগ করে আমরা পাই যে i3 i1 05 v0 সুতরাং এটি হল নম্বর সমীকরণ এখন আমরা 1 নম্বর লুপে KVL প্রয়োগ করি সুতরাং এটি হল 1 নম্বর লুপ আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি সুতরাং প্রথমে এই 100 ভোল্ট ভোল্টেজ উৎসের টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং এটি হবে 100 তারপর এই কারেন্ট i এই 12 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি টার্মিনালের সম্মুখীন হচ্ছে তাই 12i এবং তারপর কারেন্ট i2 এই শাখায় প্রবেশ করছে এবং 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং আমরা মূলত 2i2 বা v0 লিখতে পারি সুতরাং এই ক্ষেত্রে 1 নম্বর লুপে KVL প্রয়োগ করে আমরা পাই যে 100 12i v0 0 এটি হল নম্বর সমীকরণ প্রকৃতপক্ষে কারেন্ট i2 এই 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি টার্মিনালের সম্মুখীন হচ্ছে তাই ওহমের সূত্র অনুসারে v0 2 i2 এটি হল নম্বর সমীকরণ এখন আমরা 2 নম্বর লুপে KVL প্রয়োগ করি এখানেও আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি সুতরাং প্রথমে v0 এর জন্য টার্মিনালের সম্মুখীন হচ্ছে এখানে v0 এর জন্য টার্মিনাল চিহ্নিত করা আছে তাই 2 Ω রোধের ভোল্টেজ ড্রপ হল v0 যেহেতু প্রথমে টার্মিনালের সম্মুখীন হচ্ছে তাই এটি হবে v0 তারপর এটি হবে 10 i1 তারপর এটি হবে 6 i3 কারণ কারেন্ট i3 এই শাখায় প্রবেশ করছে এবং 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং 2 নম্বর লুপে KVL প্রয়োগ করে আমরা পাই v0 10 i1 6 i3 0 এটি হল নম্বর সমীকরণ আবার নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি v0 2 i2 এখন নম্বর এবং নম্বর সমীকরণে v0 2 i2 বসাতে হবে এখন নম্বর সমীকরণে v0 2 i2 বসিয়ে পাই 100 12i 2i2 0 অর্থাৎ 12i 2i2 100 এটি হল নম্বর সমীকরণ আবার নম্বর সমীকরণে v0 2 i2 বসিয়ে পাই 2i2 10 i1 6 i3 0 এটি হল নম্বর সমীকরণ আবার নম্বর সমীকরণে v0 2 i2 বসিয়ে পাই i3 i1 05 2 i2 সুতরাং একে সরলীকরণ করে আমরা পাই অর্থাৎ i3 i1 i2 এটি হল নম্বর সমীকরণ আবার নম্বর ও নম্বর সমীকরণকে একত্রিত করে আমরা পাই i3 i এটি হল নম্বর সমীকরণ কারণ নম্বর সমীকরণ অনুযায়ী i i1 i2 এবার নম্বর নম্বর ও নম্বর সমীকরণকে একত্রিত করে আমরা পাই 2i2 10 6i 0 অর্থাৎ 2i2 10i 10i2 6i 0 অর্থাৎ 16i 12i2 অর্থাৎ 2i2 83i এটি হল নম্বর সমীকরণ এখানে আসলে যেহেতু v0 2i2 তাই আমরা i2 43i না লিখে নম্বর সমীকরণ হিসাবে সরাসরি 2i2 83i লিখেছি সুতরাং এখন কেবলমাত্র নম্বর এবং নম্বর সমীকরণকে সরলভাবে সমাধান করলেই আমরা পেয়ে যাব i 75 11 অ্যাম্পিয়ার এবং i2 100 11 অ্যাম্পিয়ার এখন যেহেতু v0 2i2 এবং i2 100 11 অ্যাম্পিয়ার তাই v0 2 100 11 200 11 1818 ভোল্ট সুতরাং i এর মান 75 11 অ্যাম্পিয়ার এবং v0 এর মান 1818 ভোল্ট এই হল এই প্রশ্নের উত্তর পরবর্তী আরেকটি উদাহরণ নিন আমাদের সব ধরণের নিউম্যারিকালস গুলির সাথে পরিচিত হওয়া উচিত সুতরাং দ্বিতীয় উদাহরণটি হল 214 নম্বর উদাহরণ যেটি 225 নম্বর চিত্রে দেখানো হয়েছে চিত্রে দেখানো সার্কিটে কারেন্ট i1 i2 i3 এবং ভোল্টেজ v1 v2 v3 নির্ধারণ করতে হবে এই সার্কিটে এখানে কোনও নির্ভরশীল উৎসের প্রশ্ন নেই 2টি স্বাধীন ভোল্টেজ উৎস রয়েছে একটি হল 5 ভোল্ট একটি হল 3 ভোল্ট এবং 2টি লুপ আছে যা ঘড়ির কাঁটার দিকে নেওয়া হয় এবং 2 Ω রোধের ভোল্টেজ ড্রপ v1 4 Ω রোধের ভোল্টেজ ড্রপ v3 এবং 8 Ω রোধের ভোল্টেজ ড্রপ v2 এবং এখানে সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজগুলি আমাদের নির্ণয় করতে হবে তার মানে এই শাখায় প্রবাহিত কারেন্ট i1 নির্ণয় করতে হবে এখানে এই কারেন্টটি হল i1 এখানে এটি i2 এবং এখানে এটি i3 এবং সার্কিট থেকে ভোল্টেজ v1 v2 v3 এগুলিও নির্ধারণ করতে হবে এগুলিকে আমরা এই ভাবে লিখতে পারি v1 2 i1 v3 4 i3 এবং v2 8 i2 কারণ সর্বত্রই কারেন্ট রেজিস্ট্যান্সের পজিটিভ পোলারিটি দিয়ে প্রবেশ করছে যার চিহ্ন হল সুতরাং ওহমের সূত্র অনুযায়ী আমরা এই সম্পর্কগুলি পেয়েছি যা আমরা আগে আলোচনা করেছি এবং এখানে 2টি ভোল্টেজের উৎসও আছে এটি 5 ভোল্ট এবং এটি 3 ভোল্ট এখানেও এভাবে চিহ্নিত করা হয়েছে এখন এখানে KCL এবং KVL প্রয়োগ করতে হবে তাই প্রথমে নোড A তে KCL প্রয়োগ করুন এই এটি আমার নোড A সুতরাং আমি আবার কালি দ্বারা এটিকে চিহ্নিত করছি না তবে এটি সার্কিটের নোড A সেটি বোঝা যাচ্ছে সুতরাং নোড A তে KCL প্রয়োগ করলে এখানে ইনকামিং কারেন্ট হল i1 এবং বহির্গামী কারেন্টগুলি হল i2 এবং i3 সুতরাং নোড A তে KCL প্রয়োগ করলে আমরা পাই যে i1 i2 i3 সুতরাং i1 i2 i3 এটি হল নম্বর সমীকরণ এখন 1 নম্বর লুপে KVL প্রয়োগ করুন যদি 1 নম্বর লুপে KVL প্রয়োগ করা হয় তবে প্রথমেই এই 5 ভোল্ট DC উৎসের টার্মিনালের সম্মুখীন হচ্ছেন সুতরাং এটি হবে 5 এখানে যখন আমি ঘড়ির কাঁটার দিকে অগ্রসর হব তখন এটি আবার এই v1 এর টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং এখানে প্রথমে 5 তারপর এখানে এটি v1 এবং তারপর এটি আবার এই v2 এর টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং এটি v2 সুতরাং এখানে 1 নম্বর লুপে KVL প্রয়োগ করে আমরা পাই 5 v1 v2 0 এটি হল নম্বর সমীকরণ এটি হল 1 নম্বর লুপের জন্য এখন এখানে একটি 2 নম্বর লুপও রয়েছে এখন 2 নম্বর লুপে আসা যাক আমরা ঘড়ির কাঁটার দিকে অগ্রসর হব সুতরাং প্রথমে আমি এই v2 নিচ্ছি তারপর v3 এবং তারপর 3 কারণ ঘড়ির কাঁটার দিকে অগ্রসর হলে প্রথমে এই v2 এর টার্মিনালের সম্মুখীন হচ্ছে তারপর এই v3 এর টার্মিনালের সম্মুখীন হচ্ছে তারপর এই 3 ভোল্টের টার্মিনালের সম্মুখীন হচ্ছে তার মানে 2 নম্বর লুপে KVL প্রয়োগ করে আমরা পাই v2 v3 3 0 এটি হল নম্বর সমীকরণ এখন ওহমের সূত্র অনুসারে যেটা আমি শুরুতেই বলেছিলাম আমরা পাই v1 2 i1 কারণ এখানে সবকটিতেই কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করছে সুতরাং আমরা পেয়েছি v1 2 i1 v2 8 i2 এবং v3 4 i3 সুতরাং এগুলিকে আমি একসাথে লিখছি v1 2 i1 v2 8 i2 এবং v3 4 i3 এটি ধরা যাক নম্বর সমীকরণ এখন নম্বর সমীকরণে v1 2 i1 এবং v2 8 i2 প্রতিস্থাপন করা যাক তাহলে আমরা পাব 2 i1 8 i2 5 এটি হল নম্বর সমীকরণ এবার আমরা সামান্য সরলীকরণ করব কারণ প্রতিটি স্টেপ দেখাতে গেলে খুব দীর্ঘ হয়ে যাবে সুতরাং অনুরূপভাবে আমরা নম্বর সমীকরণে v2 8 i2 এবং v3 4 i3 প্রতিস্থাপন করব এভাবে প্রতিস্থাপন করে আমরা পাব 8 i2 4 i3 3 0 অর্থাৎ 4 i3 8 i2 3 এটি হল নম্বর সমীকরণ আবার নম্বর সমীকরণে আমরা পেয়েছি i1 i2 i3 সুতরাং এবার নম্বর সমীকরণে নম্বর সমীকরণ থেকে i1 i2 i3 প্রতিস্থাপন করব নম্বর সমীকরণে আমরা দেখেছি 2 i1 8 i2 5 সুতরাং এবার নম্বর সমীকরণে নম্বর সমীকরণ থেকে i1 i2 i3 প্রতিস্থাপন করে আমরা পাই 2 i2 i3 8 i2 5 সরলীকরণ করে পাই 10 i2 2 i3 5 এটি হল নম্বর সমীকরণ অনুরূপভাবে নম্বর সমীকরণে আমরা দেখেছি 4 i3 8 i2 3 এখন নম্বর এবং নম্বর সমীকরণ থেকে আমরা পাই 10 20 i2 8 i2 3 সুতরাং 10 20 i2 8 i2 3 সরলীকরণ করে আমরা পাই 28 i2 7 অর্থাৎ i2 14 অ্যাম্পিয়ার এবং নম্বর সমীকরণে i2 14 অ্যাম্পিয়ার বসিয়ে আমরা পাই 10 1 4 2 i3 5 সরলীকরণ করে আমরা পাই i3 125 অ্যাম্পিয়ার আবার নম্বর সমীকরণে আমরা পেয়েছি i1 i2 i3 সুতরাং i1 1 4 125 15 অ্যাম্পিয়ার সুতরাং v1 2 i1 2 15 3 ভোল্ট V2 8 i2 8 1 4 2 ভোল্ট এবং v3 4 i3 4 125 5 ভোল্ট সুতরাং আমরা কারেন্ট i1 i2 এবং i3 এর সাথে সাথে ভোল্টেজ v1 v2 v3 এগুলিও নির্ধারণ করতে পেরেছি সুতরাং আমরা দেখলাম কীভাবে এটির সমাধান করা হল এইগুলি হল বিভিন্ন কৌশল আমরা পরে এই সমাধানটি নির্ণয় করার জন্য আরও কিছু ভিন্ন কৌশল নির্ধারণ করব সুতরাং এর পরের বিষয়টি হল রেজিস্টরের সিরিজ সংযোগ এবং ভোল্টেজ বিভাজন প্রথমে আমরা রোধের সিরিজ কম্বিনেশন বিবেচনা করব এবং তারপরে আমরা সমান্তরাল কম্বিনেশনের বিষয়টি দেখতে পাব সুতরাং এগুলি সিরিজ রোধ এবং ভোল্টেজ বিভাজন তাই মূলত একে সিরিজ রোধ বলা হয় এবং এই ধরনের সার্কিটকে আমরা ভোল্টেজ বিভাজক বলে থাকি এগুলি সার্কিট অ্যানালাইসিসে পরে আসবে তাই আসলে আমাদের রোধকে একত্রিত করতে হবে হয় সিরিজে অথবা সমান্তরালে সুতরাং আমাদের সার্কিটটিকে সরল করতে হবে তাই আমাদের এই সমস্ত সাধারণ বিশ্লেষণ করতে হবে সুতরাং এই লেকচারে আমরা রোধের সেই সিরিজ সংযোগ নিয়ে আলোচনা করব তাই এখন আমরা এই সার্কিটটি বিবেচনা করি এটি একটি সাধারণ সার্কিট 226 নম্বর চিত্রে 2টি রোধ R1 এবং R2 আছে তারা সিরিজে সংযুক্ত তাদের ভোল্টেজ এটি v1 এবং এটি v2 এবং তাদের পোলারিটি চিহ্নিত করা হয়েছে এবং এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট হল i এবং এটি হল টার্মিনাল A এবং B এই 2টি টার্মিনাল দেওয়া হয়েছে এবং এই টার্মিনালের মধ্যে সিরিজে সংযুক্ত রয়েছে একটি ভোল্টেজের উৎস v এবং একে এবং পোলারিটি দ্বারা চিহ্নিত করা হয়েছে সুতরাং এটি একটি সিঙ্গল লুপ সার্কিট যার 2টি রোধ সিরিজে রয়েছে এবং একটি ভোল্টেজের উৎস রয়েছে সুতরাং এই ক্ষেত্রেও KVL প্রয়োগ করুন সুতরাং প্রথমে যদি ওহমের সূত্র প্রয়োগ করা হয় তবে v1 i R1 এবং v2 i R2পাওয়া যায় সুতরাং v1 i R1 এবং v2 i R2 এটি 220 নম্বর সমীকরণ এখন এখানে KVL প্রয়োগ করুন ঘড়ির কাঁটার দিকে যান সুতরাং এই ক্ষেত্রে ভোল্টেজ উৎস v প্রথমে টার্মিনালের মুখোমুখি হবে তারপর ঘড়ির কাঁটার দিকে চললে এটি এখানে R1 এর টার্মিনালের মুখোমুখি হবে এবং তারপর এখানে R2 এর টার্মিনালের মুখোমুখি হবে সুতরাং এখানে এই লুপে KVL প্রয়োগ করলে আমরা পাব v v1 v2 0 সুতরাং এই ক্ষেত্রে v v1 v2 0 অর্থাৎ v v1 v2 এটি 221 নম্বর সমীকরণ কিন্তু 220 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি v1 i R1 এবং v2 i R2 এই মানগুলি এখানে 221 নম্বর সমীকরণে বসালে আমরা পাব v iR1 iR2 অর্থাৎ v i R1 R2 এটি 222 নম্বর সমীকরণ একে এভাবেও লেখা যায় i v R1 R2 এটি 223 নম্বর সমীকরণ সুতরাং এর অর্থ হল সমীকরণ 222 কে v i Req হিসাবে লেখা যেতে পারে যা 224 নম্বর সমীকরণ এখানে Req হল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সুতরাং এটি ইঙ্গিত করে যে রোধগুলিকে একটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা Req দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে তাই Req R1 R2 এটি হল 225 নম্বর সমীকরণ সুতরাং চিত্র 226 এর ইকুইভ্যালেন্ট সার্কিট 227 নম্বর চিত্রে দেখানো হয়েছে এটি হল ইকুইভ্যালেন্ট সার্কিট তার মানে ভোল্টেজের উৎস যেমন আছে সেখানেই থাকবে এবং Req R1 R2 এবং এই v ভোল্টেজও একই থাকবে কারণ 221 নম্বর সমীকরণ থেকে আমরা দেখেছি যে v v1 v2 আসলে এটিই হল সেই ভোল্টেজের উৎস তাই এখানেও লেখা আছে যে মোট ভোল্টেজ v v1 v2 সুতরাং এটি v এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল i সুতরাং এটি হল ইকুইভ্যালেন্ট সার্কিট এখন প্রতিটি রোধের ভোল্টেজ ড্রপ নির্ধারণ করতে আসুন আমরা 223 নম্বর সমীকরণের i এর মানটি 220 নম্বর সমীকরণে প্রতিস্থাপন করি তাহলে আমরা পাব v1 v R1 R1 R2 এটি খুব সহজ কারণ 220 নম্বর সমীকরণ থেকে v1 i R1 এখন 224 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি v i Req অর্থাৎ i v Req কিন্তু Req R1 R2 সুতরাং এবার যদি এই সার্কিটের এই অংশে আসি তবে v1 i R1 এবং i v R1 R2 সুতরাং এটি মূলত v1 v R1 R2 R1 অর্থাৎ v1 R1 R1 R2 v অনুরূপভাবে v2 i R2 এবং এইমাত্র আমরা দেখেছি যে i v R1 R2 সুতরাং এটি মূলত v2 v R1 R2 R2 অর্থাৎ v2 R2 R1 R2 v সুতরাং v1 R1 R1 R2 v এবং v2 R2 R1 R2 v এই দুটি একত্রে হল 226 নম্বর সমীকরণ এখন আমরা R1 R2 Req লিখতে পারি সুতরাং 226 নম্বর সমীকরণকে আমরা এভাবেও লিখতে পারি v1 R1 Req v এবং v2 R2 Req v এই দুটি একত্রে হল 227 নম্বর সমীকরণ যদি সার্কিটে N সংখ্যক রেজিস্টর সিরিজে থাকে তবে Req এর মান হবে Req R1 R2 RN সুতরাং Req R1 R2 RN Rk এটি হল 228 নম্বর সমীকরণ সুতরাং এই 226 নম্বর চিত্রের সার্কিটটিকে একটি ভোল্টেজ বিভাজক বলা হয় কারণ R1 এর ভোল্টেজ ড্রপ হিসাবে আমরা v1 পাব R2 এর জন্য আমরা v2 পাব এবং একইভাবে আমরা N তম রোধ RN এর জন্য vN পাব সুতরাং v এর মান হওয়া উচিত v v1 v2 vN তাই একে ভোল্টেজ ডিভাইডার বলা হয় সাধারণভাবে যদি একটি বিভাজকের N সংখ্যক রোধ উৎস ভোল্টেজ v এর সাথে সিরিজে সংযুক্ত থাকে তবে n তম রোধের একটি ভোল্টেজ ড্রপ থাকবে যা vN হবে আবার যদি n তম রোধের মান RN হয় এবং ভোল্টেজ ড্রপ vN হয় তবে vN এর মান হওয়া উচিত vN RN R1 R2 RN v এটি 229 নম্বর সমীকরণ এই সার্কিটে এই কারেন্ট i আসলে এখানে ভোল্টেজের উৎস v থেকে এই N সংখ্যক সিরিজে সংযুক্ত রোধ R1 R2RN এর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট i এর মান i v Req হওয়া উচিত কিন্তু এখানে Req R1 R2 RN পর্যন্ত লিখব সুতরাং এখানে RN হল আসলে N তম রেজিস্টর ধরুন এটি হল টার্মিনাল এবং এটি টার্মিনাল সুতরাং RN এর ভোল্টেজ ড্রপকে vN দ্বারা নির্দেশ করা হয়েছে সুতরাং vN i RN এবং এই মাত্র আমরা জেনেছি যে i v R1 R2 RN আশা করি এই বিষয়গুলি বোধগম্য হয়েছে এগুলি সবই সিরিজ রোধের জন্য তাই এখন আমাকে এটি মুছে ফেলতে দিন এখন আমরা সমান্তরাল রোধ এবং কারেন্ট বিভাজনের বিষয়টিতে আসি আগেরটি ছিল সিরিজ রোধ এবং ভোল্টেজ বিভাজন এবং এখন আমরা দেখব সমান্তরাল রোধের জন্য কারেন্ট বিভাজনের বিষয়টি কেমন হয় এখন 228 নম্বর চিত্রের এই সার্কিটটি বিবেচনা করুন এখানে 2টি রোধ সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে এবং তাই তাদের দুই প্রান্তের মধ্যে একই ভোল্টেজ রয়েছে সুতরাং এটি একটি সাধারণ সার্কিট এখানে এই দুটি বিন্দুকে একত্রিত করা হয়েছে কারণ এটি একটি একক নোড হবে কারণ এই 2টি বিন্দুর মধ্যে কিছুই নেই একইভাবে এখানেও এই 2টি পয়েন্টের মধ্যে কিছুই নেই তাই যদি আমি আরও সরলীকরণ করি অর্থাৎ যদি আমি এটিকে এই সার্কিটের মতো করি কারণ এখানে কিছুই নেই এটি একটি তার এবং এটিও একটি তার সুতরাং যদি এই সার্কিটের মতো তৈরি করা হয় তবে এটি এমন হবে এটি একটি একক নোড হবে R1 এবং R2 এর এই প্রান্তদুটি এইভাবে সংযুক্ত এবং অপর প্রান্তদুটি এইভাবে সংযুক্ত সুতরাং সার্কিটটি দেখতে এইরকম হবে এবং এটি হল 1 নম্বর নোড এবং এটি 2 নম্বর নোড এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল i1 এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল i2 এবং এই মূল কারেন্ট হল i যার দুটি ভাগ হচ্ছে i1 এবং i2 তার মানে মূলত i i1 i2 এই নোডে KCL প্রয়োগ করার অর্থ হল এই বিন্দু এবং এই 1 নম্বর নোড একসাথে কারণ এটি একটি তার সুতরাং এই 1 নম্বর নোডে যদি KCL প্রয়োগ করি তাহলে এই নোডে ইনকামিং কারেন্ট হল i এবং 2টি আউটগোয়িং কারেন্ট হল i1 এবং i2 তার মানে i i1 i2 সুতরাং এই বিষয়গুলি সহজেই বোধগম্য সুতরাং আমাকে এটি মুছে ফেলতে দিন তাই এখন ওহমস সূত্র অনুযায়ী একই বিষয় পাবেন যাকে মূলত V i r বলা হয় এখানে এটি একটি সমান্তরাল সার্কিট এবং এখানে যে ভোল্টেজ রয়েছে সেটি হবে v কারণ এখানে R1 এবং R2 এর উপর একই ভোল্টেজ প্রযুক্ত হবে এখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি সুতরাং v i1R1 একইভাবে v i2 R2 কারণ এখানে কোনও রোধ নেই বা অন্য কোনও বৈদ্যুতিক উপাদান নেই সুতরাং এই ভোল্টেজ v এই 2টি নোড জুড়ে প্রভাবিত হবে সুতরাং এটি একটি সমান্তরাল সার্কিট তাই v i1R1 i2R2 হবে এটি বোঝা যায় আমি বলতে চাইছি যে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় ঠিক আছে আমাকে আবার এটি তৈরি করতে দিন ধরুন এটি একই জিনিস আমি আবার অঙ্কন করছি ধরুন এটি একটি রোধ এটি আরেকটি রোধ এবং এটি 1 নম্বর নোড এবং এটি 2 নম্বর নোড এবং এটি ভোল্টেজের উৎস এই হল চিহ্ন এবং এটি এখানে সংযুক্ত এটি হল R1 এটি হল R2 R2 এর মধ্য দিয়ে কারেন্ট হল i2 এবং R1 এর মধ্য দিয়ে কারেন্ট হল i1 এবং এটি হল i এবং এই ভোল্টেজটি v সুতরাং 1 এবং 2 নম্বর নোডের মধ্যে ভোল্টেজ আসলে v সুতরাং R1 এর জন্য v হবে i1 R1 এবং একইভাবে R2 এর জন্য v হবে i2 R2 সুতরাং v i1 R1 i2 R2 এটি 230 নম্বর সমীকরণ এবার আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং তার মানে ওহমের সূত্র থেকে আমরা পেলাম v i1 R1 i2 R2 অতএব এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি i1 v R1 এবং এখানেও আমরা লিখতে পারি i2 v R2 সুতরাং i1 v R1 এবং i2 v R2 এটি হল 231 নম্বর সমীকরণ এবং 1 নম্বর নোডে KCL প্রয়োগ করলে আমরা পাই i i1 i2 সুতরাং এটি হল 232 নম্বর সমীকরণ এবার 231 নম্বর সমীকরণ থেকে i1 এবং i2 এর মান 232 নম্বর সমীকরণে বসিয়ে পাই i v R1 v R2 v 1 R1 1 R2 v Req এটি 233 নম্বর সমীকরণ আমরা আসলে এখানে লিখেছি 1Req 1 R1 1 R2 এটি 234 নম্বর সমীকরণ সুতরাং যেহেতু i v Req তাই আমরা লিখেছি 1Req 1R1 1R2 এটি 234 নম্বর সমীকরণ এখানে Req হল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেহেতু 1Req 1R1 1R2 সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Req R1 R2 R1 R2 এটি 235 নম্বর সমীকরণ সুতরাং সাধারণভাবে যদি N সংখ্যক রোধ সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে 1Req 1R1 1R2 1RN পর্যন্ত সুতরাং রোধগুলির রেসিপ্রোকালের যোগফল নিন এবং তারপর Req কে নিন যেটিকেও রেসিপ্রোকাল করতে হবে সুতরাং 1Req 1R1 1R2 1RN পর্যন্ত এখানে Req হল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটি 236 নম্বর সমীকরণ সুতরাং 229 নম্বর চিত্রে ইকুইভ্যালেন্ট সার্কিটটি দেখানো হয়েছে এখানে একটিই রোধ Req যা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 235 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি Req R1 R2 R1 R2 এই Req সার্কিটে 1 নম্বর এবং 2 নম্বর নোডের মধ্যে সংযুক্ত রয়েছে আবার সার্কিটে এই 1 নম্বর এবং 2 নম্বর নোডের মধ্যেই সংযুক্ত রয়েছে ভোল্টেজ v যেহেতু সার্কিটের কারেন্ট i তাই ওহমের সূত্র অনুযায়ী 233 নম্বর সমীকরণ থেকে পাই v i Req এটি হল 237 নম্বর সমীকরণ সুতরাং আমরা পেয়েছি v i Req কিন্তু 235 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি Req R1 R2 R1 R2 সুতরাং 237 নম্বর সমীকরণে আমরা এই মানটি প্রতিস্থাপন করে পাই v i R1 R2 R1 R2 এটি হল 238 নম্বর সমীকরণ এখন 238 নম্বর সমীকরণ থেকে v এর মান 231 নম্বর সমীকরণে বসিয়ে পাই i1 R2 R1 R2 i এবং i2 R1 R1 R2 i কারণ 231 নম্বর সমীকরণে আমরা দেখেছি i1 vR1 এবং i2 v R2 সুতরাং এখানে i1 vR1 এর অর্থ হল i1 R2 R1 R2 i অনুরূপভাবে এখানে i2 vR2 এর অর্থ হল i2 R1 R1 R2 i সুতরাং এখান থেকে আমরা সরাসরি i1 এবং i2 এর মান পেয়েছি সুতরাং i1 R2 R1 R2 i এবং i2 R1 R1 R2 i এটি হল 239 নম্বর সমীকরণ এটি ইঙ্গিত করে যে মোট কারেন্ট i এর মান রোধের ব্যাস্তানুপাতিক হারে রোধগুলির মধ্যে বিভাজিত হয় সুতরাং চিত্র 228 এ দেখানো সার্কিটটিকে কারেন্ট ডিভাইডার বলা হয় সুতরাং যদি 228 নম্বর চিত্রে যান তবে এই সার্কিটটিকে আসলে কারেন্ট বিভাজক বলা হয় সুতরাং তাই এটি 231 নম্বর সমীকরণটিকে ইঙ্গিত করে যে ছোট রোধের মধ্য দিয়ে বৃহত্তর কারেন্ট প্রবাহিত হয় এটি সহজেই বোধগম্য সুতরাং 230 নম্বর চিত্রে এটি চরম ক্ষেত্র দেখানো হয়েছে যখন R2 0 অর্থাৎ শর্ট সার্কিট এক্ষেত্রে সমগ্র কারেন্ট i R1 কে বাইপাস করে যদি R2 একটি শর্ট সার্কিট হয় কারণ R2 0 তার মানে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req R1R2 R1 R2 সুতরাং Req 0 হয়ে যাবে সুতরাং এটি একটি বিশুদ্ধ শর্ট সার্কিট যদি R1 এবং R2 এর মধ্যে যে কোনও একটি শর্ট করা হয় অর্থাৎ হয় R1 0 অথবা R2 0 অথবা উভয়ের মানই 0 হয় তবে এটি শর্ট সার্কিট হবে সুতরাং এটি একটি বিশুদ্ধ শর্ট সার্কিট